এই পিসিবি থেকে আমাদের বুঝতে হবে এটির ব্লক স্তরের পরিকল্পনামূলক এটি কীভাবে কাজ করে কীভাবে শক্তি সঞ্চয় করে কীভাবে আমি পড়তে সক্ষম হয়েছি এই বহনকারী তাপমাত্রাটি কোনও ব্যাটারি আক্রমণাত্মক নয় কোনও ব্যাটারি এবং যাদু দ্বারা মানগুলি অটোমোবাইল ড্রাইভারের ড্যাশবোর্ডেAutomobile Driver's Dashboard উপস্থিত না হওয়া এই একের তাপমাত্রা আমি উদাহরণ হিসাবে কেবল একটি অটোমোবাইল নিয়েছি তবে এটি কোনও কর্মশালাও হতে পারে লেদ মিলিং মেশিনগুলির মতো মেকানিকাল ওয়ার্কশপ মেশিন যেখানেই বিয়ারিং রয়েছে যেখানেই রয়েছে ঘোরানো উপাদান ঘোরানো মেশিন আপনার ভারবহন করতে হবে এবং ভারবহন পরিমাপ সম্পর্কে এটি পুরো ফোকাস তাপমাত্রা সুতরাং ফিরে ফিরে এই সার্কিটটি দেখুন ব্লক স্তর সার্কিট ডায়াগ্রাম আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নীডোডিয়াম চৌম্বকটি সহ আমি এখানে ঘোরানো বেয়ারিং করেছি সুতরাং এটি নিউডিমিয়াম চৌম্বক একটি তোরণ এখানে আছে অন্য আরকটি এখানে রয়েছে উভয় Arc এখানে প্রদর্শিত হয় সুতরাং আমাকে এটি বন্ধ করে দিন যাতে আমরা ছবিতে কিছু স্পষ্টতা বজায় রাখতে পারি এবং এটি একটি ঘোরানো ভার্চিং এটিই ভারবহন যা সর্বদা ঘুরছে এখন যখন ভারবহনটি ঘোরানো হয় তখন কী হয় এটির সাথে যুক্ত আর্ক চৌম্বকগুলি গতিতেও রয়েছে ঘোরানোও হয় এবং আসলে কী ঘটে তা হল এটি আমরা উল্লেখ করেছি যে নীল কয়েল জুড়ে অল্প পরিমাণে এসি ভোল্টেজ প্রেরণা দেয় এবং যে ভোল্টেজ প্ররোচিত হয় তা স্থানান্তরিত হয় কোনও কেন্দ্রে ট্যাপ না থাকায় একটি সংশোধনকারী ব্লকে দেওয়া হয় আপনি একটি ব্রিজ সংশোধনকারী লাগাতে হতে পারে এবং যেহেতু আপনি শক্তি সংগ্রহ করছেন আপনি তা নিশ্চিত করতে চান যে আগাম ভোল্টেজ এই ব্রিজের ডায়োডগুলি যতটা সম্ভব কম তত কম সুতরাং আপনি শর্ট কী জন্য যেতে হবে যা আপনাকে 03 ভোল্টের একটি ফরোয়ার্ড ভোল্টেজ ড্রপ দেয় সুতরাং সংক্ষিপ্ত কী ডায়োডগুলি চয়ন করুন যাতে আপনি এটি প্রয়োজনীয়ভাবে নিশ্চিত করতে সক্ষম হবেন আপনি যে পরিমাণ শক্তি কাটাচ্ছেন তা সর্বাধিক করতে সক্ষম হবেন এখন আমরা অন্য একটি ব্লক দেখতে পাচ্ছি যা সম্ভবত আমরা কখনই আসেনি এবং এটিই বুস্ট কনভার্টার আমি এটি এখানে লিখেছি তবে আমি কেবল এটি ব্যাখ্যা করার উদ্দেশ্যে লিখব এর ব্যবসাটি হল এই মাইক্রোকন্ট্রোলার সাধারণত 18 ভোল্ট থেকে কোথাও কোথাও কাজ করে এটি 18 ভোল্টের চেয়েও বেশি প্রায় আমাদের সম্পর্কে 36 ভোল্ট বলা যাক এখন আপনি এই ডিসি থেকে এখানে যা পাবেন তা এই নয় এখানে এই ভোল্টেজ মোটেও নয় এখন প্রশ্নটি হল আপনি কীভাবে এই ভোল্টেজ উত্পাদন করবেন এটি কীভাবে তৈরি করা যায় বা 18 থেকে 36 এর চেয়ে বড় বা সমান কোনও ভোল্টেজ আপনি এটি কীভাবে তৈরি করবেন তার জন্য তারা এই বুস্ট রূপান্তরকারী ব্যবহার করে যা 250 এর পরিসরের যে কোনও জায়গায় নিতে পারে এখন আমি বলব যে এটি রক্ষণশীল এটি হচ্ছে আমি মনে করি না যে এটি সেখানে কাজ করবে তবে আমি এটি 400 মিলিভোল্টগুলি উপরের দিকে রাখি 400 মিলিভোল্ট ডিসি একটি ইনপুট হিসাবে গ্রহণ করি এবং 18 ভোল্ট সরাসরি 36 থেকে উত্পন্ন করতে সক্ষম হয় সুতরাং এটি এই বুস্ট কনভার্টারের কাজ এখন এই বুস্ট রূপান্তরকারী আপনাকে দুটি আউটপুট দেয় একটির নাম Vldo এবং অন্যটি Vout বলা হয় কেবল ব্যাখ্যার জন্য আমাকে এখানে সমস্ত কিছু সরিয়ে ফেলুন এবং গল্পটি চালিয়ে যেতে দিন আমি নিশ্চিত যে আমাদের বিভিন্ন উপাদানগুলির বিষয়ে আপনি নোট তৈরি করছেন এটা আমরা স্কেচিং সুতরাং এখানে আমাদের দুটি আউটপুট রয়েছে যার একটিকে ভল্ডো বলা হয় এই এলডিও আসলে লো ড্রপআউট নিয়ন্ত্রকের জন্য দাঁড়িয়ে Vout হল Vout Vout যা আপনি খুঁজছেন তা হল Vout আমাদের বলার সুযোগ দিন সুতরাং এখন আপনার Vldo রেফার সময় 0552 ভাউট আসুন আমরা বলতে পারি যে আপনি ভোল্টকে ২৮ ভোল্টে সেট করতে আগ্রহী বা আমাকে আরও কমিয়ে দিন আমি বলেছিলাম যে এটি পরিচালনা করে এমন একটি পরিসীমা রয়েছে আমি উদাহরণ নিব আসুন আমরা বলি যে আপনি ২৩ ভোল্টের প্রতি আগ্রহী আমি মনে করি আমরা এটি ৩২ রাখব যা আরও ভাল আপনি ৩২ ভোল্টের আউটপুট ভোল্টেজে আগ্রহী যার অর্থ এই ভুটটি এখন ৩২ ভোল্টে সেট করা আছে এখন এই বুস্ট রূপান্তরকারী মুহুর্তটির এখানে ইনপুটটিতে স্থিতিশীল 400 মিলিভোল্ট রয়েছে এটি উত্পন্ন প্রথম আউটপুটটি হচ্ছে Vldo Vldo Vldo এর বিশেষত্ব এটি LTC3105 নামে পরিচিত এই চিপের সাথে খুব নির্দিষ্ট এই চিপের বৈশিষ্ট্যটি হল এটি আপনাকে আরও শক্তি আঁকতে দেয় না এটি একটি কম শক্তি আউটপুট আমি কম বিদ্যুত্ আউটপুট বলব আমি মনে করি যে এটির বেশি হওয়া উচিত নয় এমন সন্দেহ আছে আপনি বর্তমানের 6 মিলিমিপেয়ারের বেশি আঁকতে পারবেন না সুতরাং এবং সাধারণত Vldo সেট করা যেতে পারে আমার মনে হয় এর মধ্যে একটি সম্পর্ক রয়েছে আপনি যদি কোনও প্রদত্ত ভোল্টেজের জন্য Vout সেট করেন Vldo একটি নির্দিষ্ট ভোল্টেজ হবে আমরা বিশদে যাব না তবে ব্লক স্তরে এখনও বুঝতে পারি তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই Vldo আপনি এটি উচ্চ শক্তি প্রয়োগের জন্য ব্যবহার করতে পারবেন না আইওটির পুরো অঞ্চলটি এই এমবেডেড সিস্টেমগুলির ডিজাইন এবং সেগুলি আপনি যখন উচ্চ শক্তি বলছেন আমরা ইতিমধ্যে আমাদের জন্য উচ্চ শক্তির কথা বলছি ইতিমধ্যে 10 মিলিমিপেয়ারে রয়েছে এটাই জিনিস যদি আপনি 10 মিলিঅ্যাম্পিয়ার বলে এবং 10 মিলিঅ্যাম্পিয়ার এবং 3 ভোল্ট আমাদের জন্য অনেক বেশি শক্তি তাই যদি আপনি 30 মিলিওয়াত বলেন এম্বেড থাকা সিস্টেমগুলির জন্য 30 মিলিওয়াট প্রচুর পরিমাণে শক্তি যেখানে আপনি যদি বলেন সুতরাং আমি উফ বলব এটি 3 টি ভোল্ট 10 বললে এটি সঠিকভাবে লিখতে সক্ষম নয় মিলিম্পিয়ার অনেক শক্তি আমি ইতিমধ্যে এটির উচ্চ শক্তি বলব উচ্চ শক্তি হওয়ার প্রবণতা তবে যদি আপনি 3 ভোল্ট এবং 1 মিলিঅ্যাম্পিয়ার বলেন তবে আপনি এখনও 3 মিলিওয়াত্টে রয়েছেন যা এখনও ভাল সুতরাং আমি যে বিন্দুটিতে গাড়ি চালানোর চেষ্টা করছি সেটি হল এই ভেল্ডোটি আপনি আঁকতে পারবেন না উচ্চ শক্তি সর্বাধিক আপনি আঁকতে পারেন আপনি আরও স্পষ্টতার জন্য ডেটা শীটটি সন্ধান করতে চাইতে পারেন এটি প্রায় 6 মিলিঅ্যাম্পিয়ার আমি এই পর্যায়ে ডেটা শীটটির বিশদে যাব না তবে আমি আছি এখানে খুব গুরুত্বপূর্ণ একটি অ্যালগরিদম বাড়িতে চালানোর চেষ্টা করছি সুতরাং আপনি এখন যা করছেন Vldo আপনার জন্য উপলব্ধ হওয়ার মুহূর্তটি একটি স্থিতিশীল থেকে আসুন আমরা এখানে ইনপুটটিতে 400 মিলিভোল্ট বলি এই পাওয়ার মুক্সটি মূলত দুটি ইনপুট নেয় একজন সুপার ক্যাপাসিটার থেকে এবং অন্যটি Vldo থেকে আসছেন স্পষ্টতই আপনি যদি একটি বড় ক্যাপাসিটার রাখেন এখানে শক্তি সঞ্চয়স্থান ধীর হতে চলেছে কারণ প্লেটগুলি খুব বড় ক্যাপাসিটরের ক্ষেত্র বৃহত এটি ধীরে ধীরে গড়ে তুলতে হবে এবং একটি স্থিতিশীল পয়েন্টে এটি আসলে 32 ভোল্টের সেট Vout আসবে যাইহোক ক্যাপাসিটর জুড়ে সেই সেট ভোল্টেজ পৌঁছাতে সময় নিতে যাচ্ছে যা মূলত এই ক্যাপাসিটরের মানের উপর নির্ভর করবে বা নির্ভর করবে সুতরাং এটি এখানে মূল বিষয় সুতরাং এখন দেখা যাচ্ছে যে Vldo হল এটিই আপনাকে পুনরায় শুরু করার জন্য পুনরায় সাপ্লাই দেবে আমি আশা করি আপনি সম্মত হবেন কারণ Vldo এখনও ০২ ভোল্টের বিল্ডিংয়ে ধীরে ধীরে 01 ভোল্টের বিল্ডিংয়ে আসছেন এই ক্যাপাসিটরটি জুড়ে এটি 32 ভোল্টে পৌঁছতে হবে সুতরাং থেকে এটি লাগে যে পৌঁছে স্পষ্টতই অনেক সময় লাগে এবং সত্য যে এটি এই কাটা উত্স থেকে32 ভোল্টে পৌঁছেছে এই কয়েল এবং এই চৌম্বক উত্সটি ইতিমধ্যে উল্লেখ করার জন্য যথেষ্ট ভাল যে আপনি এটি কার্যকরভাবে কিছু করার জন্য ব্যবহার করতে পারেন আসুন আমরা এগিয়ে চলি এখন যে Vldo এই শক্তি থেকে আউটপুট প্রথম হয় আমরা এখন মাইক্রোকন্ট্রোলারটি স্যুইচ করি এবং আমরা যা করি তা হল আমরা হল সেন্সরটিকে চৌম্বকীয় ক্ষেত্রের মান এডিসি মানটি অর্জন করতে উত্সাহিত করি যা আমি আপনাকে পূর্বের গ্রাফে দেখিয়েছি সুতরাং এখানে এই এডিসি এটি এডিসি সুতরাং এডিসি আমি আপনাকে 450 500 পরিসীমা এবং সমস্ত কিছু দেখিয়েছি সুতরাং যে নম্বরটি আপনি এখানে দেখতে পাবেন সুতরাং আপনি এখন যা করেন তা হল আপনি কেবল হলের সেন্সরটির মূল্য অনুধাবন করেন এবং এটি সম্ভবত র্যামে সঞ্চয় করেন উদাহরণস্বরূপ এটি RAM থাকতে পারে এদিকে যখন ইনপুটটিতে প্রচুর পরিমাণে শক্তি প্রবাহের কারণে বুস্ট রূপান্তরকারী থেকে আউটপুট তৈরি হওয়া শুরু হয় তখন বুস্ট কনভার্টর অনুভূত হয় যে যথেষ্ট পরিমাণে ইনপুট রয়েছে এবং পাওয়ার গুড সিগন্যাল বলে একটি সংকেত দেয় আমাকে আবার এটি লিখতে দিন শক্তি উত্পন্ন ভাল মুহূর্ত শক্তি ভাল সংকেত মাইক্রোকন্ট্রোলারের কাছে আসে পাওয়ার মাক্সটি আসলে Vldo থেকে সরে যেত যা মূলত V supplyVldo সমান ছিল এখন Vout সমপরিমাণ Vsupply পরিণত হয় মুহুর্তে এই অবস্থাটি আসে মাইক্রোকন্ট্রোলার সিদ্ধান্ত নেয় যে এই উচ্চ শক্তি অপারেশন যেমন গণনা এবং যোগাযোগ চালিয়ে যাওয়ার সময় এসেছে এবং একটি ব্লুটুথ ডেটা প্যাকেট ব্লুটুথ স্বল্প শক্তি ডেটা প্যাকেট প্রেরণ করার সিদ্ধান্ত নেয় এবং কারণ সুপার ক্যাপাসিটারের জন্য পর্যাপ্ত শক্তি সরবরাহ করা হয়েছিল ব্লুটুথ লো এনার্জি প্যাকেট প্রেরণ করতে হবে আউটপুট এখন নীচে নেমে আসে যখন Vout Pgood সিগন্যালের নিচে পড়ে স্পষ্টতই এটির আসল স্থিতিতে ফিরে যায় এবং মাইক্রোকন্ট্রোলার সিদ্ধান্ত নেয় যে সমস্ত বিদ্যুত গ্রহণকারী ব্লকগুলি বন্ধ করে দেবে যেমন রেডিও এবং নিজেই পুরোপুরি অবস্থায় রয়েছে এবং পরবর্তী পগডের জন্য অপেক্ষা করে স্লিপ মোডে যায় যাতে এটি কোনও যোগাযোগ করতে পারে এটি পিসিবিতে বাস্তবে কীভাবে প্রয়োগ করা হয়েছে তার ব্লক ডায়াগ্রাম এটিই আমরা দেখেছি এবং মূলত এর সবগুলিই একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি এম্বেডড ডিভাইসগুলির জন্য শক্তি এম্বেডড ডিভাইসের জন্য পাওয়ার ম্যানেজমেন্ট জ্বালানী সংগ্রহ আমাকে এখানে শৃঙ্খলাবদ্ধ করা যাক এম্বেড থাকা ডিভাইসের জন্য শক্তি সংগ্রহ করা খুব গুরুত্বপূর্ণ সুতরাং আসুন আমরা এই ভারবহন তাপমাত্রা পরিমাপটিকে একটি ফ্লোচার্টে ক্যাপচার করি এবং আসুন আমরা এই ফ্লোচার্টকে পরিষ্কার পরিভাষায় ব্যাখ্যা করি আপনি আসলে কীভাবে আইওটি সিস্টেম জানেন আপনি চান আইওটি ডিভাইস একটি আইওটি পণ্য বা একটি আইওটি সিস্টেম যার ভারবহন তাপমাত্রা পরিমাপ করা উচিত বা তাপমাত্রা পর্যবেক্ষণ করা উচিত আসলে কাজ করা উচিত বা আসলে কি করা উচিত এই সামান্য ফ্লোচার্টে ক্যাপচার করা যেতে পারে সুতরাং কিভাবে আপনি শুরু করবেন পুরো প্রক্রিয়াটি কী আসুন আমরা এই ফ্লোচার্টটিতে ফিরে যাই মূলত আমি কী করব আমি কি এখানে আমার এই ফ্লোচার্টটি করব তবে আমি কেবল সমস্ত কিছু পুনর্নির্মাণ করব যাতে এটি আপনার পক্ষে আরও ভাল প্রথম ব্লকটি হল আপনি এখানে যে স্টার্ট ব্লকটি দেখেন এটি এটিই স্টার্ট ব্লক এর পরে এই ব্লকটি এই ব্লকটি জিপিআইও সূচনা এর মানে কী এর সহজ অর্থ হল পাওয়ার গুড সিগন্যাল যা মাইক্রোকন্ট্রোলারের ইনপুটের মতো একটি নির্দিষ্ট ইনপুট জিপিআইও লাইনটি ইনপুট হিসাবে কনফিগার করা থাকে সমস্ত ক্রিয়াকলাপটি এই ব্লকটিতেই করা হয় যা জিপিআইও সূচনাকরণ ব্লক তারপরে আপনি কি করেন আপনি মাইক্রোকন্ট্রোলারটি মূলত রেখে ঘুমাতে যান রাখা যতক্ষণ Pgood কম থাকে ততক্ষণ ঘুমের অবস্থায় থাকুন অন্য কথায় যদি সিগন্যাল Pgood কম থাকে তবে আপনি যোগাযোগের ক্ষেত্রে কিছু করতে পারবেন না এবং যদিও আপনি সেন্সিং করতে পারেন কারণ Vldo আউটপুট দিয়ে আপনি আসলে সংকেতটি বুঝতে পারেন তবে এটি একটি গৌণ বিষয় যা আপনি Vldo ব্যবহার করতে পারেন এবং এটি সত্যই এই সামান্য ফ্লোচার্টে পুরোপুরি ধরা পড়ে না সুতরাং উচ্চ স্তরে যদি Pgood কম থাকে আপনি ঘুমাতে যান এবং মুহূর্তে Pgood উচ্চ হয়ে যায় আপনি নীচে আসেন আপনি বিভিন্ন সেন্সর সক্ষম আপনি যদি চান তবে আপনি আবারও এডিসির মানটি পড়তে চাইতে পারেন এবং আপনি Pgood ভাল রাখার চেষ্টা চালিয়ে নিতে এবং পরীক্ষা করতে চাইতে পারেন Pgood যদি কম জানতে কিছু না করায় তা জানতে পারা যায় তবে কেবল ফিরে যান এবং ঘুমান আপনি ভাল কাজ করতে হবে আপনি সম্ভবত একটি মান পেতে হবে হয় Vldo ব্যবহার বা Voutব্যবহার করে আসলে Vout না আসলে Vldo আপনি সেন্সর মানটি পড়তেন এবং এটি আপনার RAM সঞ্চিত করে রাখতেন মুহূর্তে Pgood যথেষ্ট দীর্ঘ সময়ের জন্য উচ্চতর হতে থাকে আপনি জানেন যে ক্যাপাসিটর যথেষ্ট পরিমাণে চার্জ করেছে এটি পূর্বের সুপার ক্যাপাসিটরের চার্জযুক্ত সুপার ক্যাপ এবং এটি এখন রেডিও সার্কিটের জন্য একটি উচ্চ শক্তি সরবরাহের জন্য প্রস্তুত যাতে সেন্সর ডেটার পাশাপাশি একটি বিএলই ট্রান্সমিশন সম্ভব হয় যা হল সেন্সর থেকে এডিসি থেকে এডিসি এনালগে প্রাপ্ত হয়েছিল মাইক্রোকন্ট্রোলারের রূপান্তরকারী পিন একটি বিএলই ট্রান্সমিশন হওয়ার সাথে সাথেই এটি করা হয় যা ঘটে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় কারণ সুপার ক্যাপাসিটারটি স্থিতিশীল আউটপুট ভোল্টেজের তার সাধারণ প্রস্তাবের চেয়ে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে আবার Pgood কে নীচে টেনে তুলবে এবং সিস্টেমটি আসলে শীতল শুরুর পরিস্থিতিতে ফিরে যায় আমি আপনাকে উল্লেখ করেছি এই পাওয়ার ম্যানেজমেন্ট ফ্লোচার্টে এটি মূলত যা করা হয় আমাকে দ্রুত আপনাকে কিছু দেখাতে দাও কিছু শক্তি শক্তি সংগ্রহের অংশের সাথে সম্পর্কিত এটি এক্স অক্ষের একটি চিত্র যা ভারবহন ঘূর্ণন আরপিএমকে নির্দেশ করে এবং এটি আমাদের কাটা শক্তিটি নির্দেশ করে স্পষ্টতই ভারবহন গতি যেমন আবর্তন আরপিএম বৃদ্ধি পায় শক্তি সংগ্রহের সম্ভাবনাও প্রায় 9 মিলিজুলি পর্যন্ত বৃদ্ধি পায় নূন্যতম প্রায় 35 মিলিজুলিশক্তি থেকে সুতরাং একটি পরিষ্কার সূচক যে ভারবহনটির গতিও নিশ্চিত হওয়া দরকার যে পুরো সিস্টেমটি কাজ করতে পারে কাটা শক্তির সাথে চালাতে পারে সংক্ষেপে আসুন আমরা এই বল ভারবহন সিস্টেমের দুর্দান্ত ছবিটিতে ফিরে যাই ভারবহনটি ঘূর্ণন ঘটে এবং ত্রুটির কারণে উত্তাপ বাড়ায় এই নিউওডিয়াম ম্যাগনেটগুলির দ্বারা বোঝা যায় তাপমাত্রায় পরিবর্তনের কারণে চৌম্বকীয় ক্ষেত্রের পরিবর্তন ঘটে এই হল সেন্সরটির দ্বারা ধরা পড়ে একটি মাইক্রোকন্ট্রোলার ইউনিটকে একটি উপায় দেয় যা চৌম্বকীয় ক্ষেত্রটি মূলত পরিমাপ করে প্রক্রিয়াতে এই নীল কয়েলটি চুম্বকীয় ক্ষেত্র পরিবর্তনের কারণে এই চাপের কারণে এখানে কাটা হয় চৌম্বকগুলি যা এখানে এই কেবলটিতে একটি সংশোধনকারী সার্কিটের সাথে সংযুক্ত রয়েছে একটি বুস্ট কনভার্টারের মাধ্যমে শর্ত পাওয়ার ম্যানেজমেন্ট সার্কিট এবং বুস্ট রূপান্তরকারী শক্তি এই সুপার সঞ্চিত ক্যাপাসিটার এখানে এই এক এই ক্যাপাসিটার এখানে আমরা এটি এখানে রাখব এই সুপার ক্যাপাসিটারটি এবং এখানে সম্পূর্ণ সার্কিট যার মূলত একটি মাইক্রোকন্ট্রোলার রয়েছে এবং অবশ্যই আপনি এখানে একটি চিপ অ্যান্টেনা দেখতে পাবেন যা এখানে মূলত ব্লুটুথ স্বল্প শক্তি অ্যান্টেনা যার সংক্ষিপ্তসার অর্থ আমরা বেশ কয়েকটি কাজ সঠিকভাবে করেছি আমরা পরোক্ষভাবে তাপমাত্রা পরিমাপ করেছি আমরা শক্তিও উত্পাদন করেছি এবং আমরা আসলে একটি আধা আইওটি সিস্টেম তৈরি করেছি আমি বলব যা মূলত একটি পরিমাপ করে তা কিছু গণনা করে যোগাযোগও করে এবং আমরাও করি আমরা এটিকে আধা আইওটি সিস্টেম বলে থাকি কারণ আমরা কোনও অনুশীলনের অংশে প্রবেশ করি নি আমরা লুপটি বন্ধ করি নি উদাহরণস্বরূপ ভারবহনটি জ্যাম করি না আমরা গাড়িতে জ্যাম ব্রেক করি নি বা আমরা leathe ঘোরানো থামিয়ে নেই কারণ আমরা এই বিয়ারিংগুলির জন্য অস্বাভাবিক অবস্থা দেখতে পাই আমরা এটা করিনি সুতরাং এর অর্থ হলআপনাকে অবশ্যই এই জাতীয় ভারবহন পরিধান এবং ছিন্ন করতে শ্রদ্ধার সাথে প্রবণতাগুলি দেখতে হবে যে ডেটা পেয়েছেন তার গভীর বিশ্লেষণে প্রবেশ করতে হবে এবং তারপরে সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে এই সময়ের ভারবহনগুলির প্রতিস্থাপন করার সময় এসেছে আপনার এই ধৈর্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা পরের মডিউল হিসাবে পাওয়ার ম্যানেজমেন্টকে পরিচালনা করব কারণ আমরা পাওয়ার ম্যানেজমেন্টে এসেছি এবং এই উদাহরণ দিয়ে আসুন আমাদের আমাদের পরবর্তী ক্লাসে পাওয়ার ম্যানেজমেন্ট দিয়ে শুরু করুন